হ্যালো বন্ধুরা রেফ্রিজারেশন চক্রের দ্বিতীয় বক্তৃতার জন্য আবার স্বাগতম এখন গতকালকের বক্তৃতায় রেফ্রিজারেশনের ধারণা এবং রেফ্রিজারেশনের প্রয়োজনীয়তা বলা হয়েছিল যেখানে আমরা শিখেছি যে রেফ্রিজারেশনের উদ্দেশ্য কেবল আশেপাশের জায়গার চেয়ে কোনও স্থানের তাপমাত্রাকে হ্রাস করা নয় কম তাপমাত্রা বজায় রাখাও এর কাজ যদিও কম তাপমাত্রা অঞ্চল তৈরি করা খুব কঠিন নয় তবে কম তাপমাত্রা বজায় রাখা বেশি কঠিন কারণ স্বাভাবিকভাবেই তাপ সর্বদা উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় প্রবাহিত হয় এবং তাই নিম্ন তাপমাত্রার স্থান থেকে আমাদের ক্রমাগত তাপটি বের করতে হয় এবং এটি চারপাশে জমা করতে হয় এবং সেই লক্ষ্যে আমাদের থার্মোডাইনামিকসের দ্বিতীয় সুত্র অনুসারে কিছু কাজের ইনপুট প্রয়োজন যা বিপরীত তাপ ইঞ্জিনের ধারণার দিকে পরিচালিত করে এটি হিমায়ন বা হিট পাম্প চক্রও গতকাল আমরা রেফ্রিজারেশনের প্রয়োগগুলি নিম্ন তাপমাত্রা অঞ্চল উত্পাদন করার বিভিন্ন উপায় এবং এর মধ্যে পর্যায় পরিবর্তন প্রক্রিয়াগুলির প্রয়োগ সর্বাধিক সাধারণ হিসাবে দেখেছি আসলে আপনি যে সমস্ত প্রক্রিয়াগুলি আলোচনা করেছেন সেগুলি কিছুটা ব্যবহারিক ব্যবহারে রয়েছে তবে যেটি পর্ব পরিবর্তন প্রক্রিয়াটির প্রয়োগ সেটি সম্ভবত হল রেফ্রিজারেশন প্রতিষ্ঠার সর্বাধিক সাধারণ উপায় আসলে আমার সম্ভবত ব্যবহার করা উচিত নয় কারণ 90 ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আপনি যে রেফ্রিজারেশন সিস্টেমগুলি ব্যবহার করছেন বা আপনি অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন তা কোনও ধরণের পর্যায় পরিবর্তন প্রক্রিয়া নির্ভর করে এমনকি এখানেও এটি বেশিরভাগই এখানে বজায় থাকে বাষ্প সংক্ষেপণ রেফ্রিজারেশন চক্র যেখানে একটি সংকোচনকারী ব্যবহার করে সংকুচিত হওয়ার জন্য আমরা বাষ্প ব্যবহার করি এবং এটি দুটি চাপ স্তরের মধ্যে কাজ করে একটি বাষ্পীভবনীয় চাপ এবং অন্যটি কনডেন্সার চাপ সেখানে সবচেয়ে আদর্শ চক্রটি বিপরীত কার্নোট চক্র যা প্রচলিত কার্নোট চক্রের ঠিক বিপরীত এখানে দিকনির্দেশ কেবল বিপরীত হয়ে যায় সমস্ত তাপ এবং কাজের স্থানান্তরের দিকনির্দেশ এবং প্রতিটি সক্রিয় প্রক্রিয়াটির দিকনির্দেশ আমরা কেবল এটির বিপরীত করেছি তদনুসারে এটি নিম্ন তাপমাত্রা অঞ্চল থেকে তাপ আহরণ করতে সক্ষম আসুন আমরা বলি যে আমরা এখানে সবচেয়ে কম সম্ভাব্য তাপমাত্রার কথা বলছি বাষ্পীভূত তাপমাত্রা TE সর্বোচ্চ তাপমাত্রা কনডেনসার তাপমাত্রা TC সুতরাং সেই কনডেনসার থেকে রেফ্রিজারেন্টগুলি কম তাপমাত্রার স্থান থেকে কিউই পরিমাণ শক্তি বের করতে সক্ষম হবে যখন কনডেনসারে রেফ্রিজারেন্টগুলি আশেপাশে এবং কম্প্রেসারের মধ্যে QC পরিমাণ জমা রাখবে এটি হল সংক্ষেপণ প্রক্রিয়া এখানে সংকোচকারীটির উদ্দেশ্য হল রেফ্রিজারেন্টের চাপের স্তরটি বাষ্পীভবনের চাপ স্তর থেকে কনডেনসার চাপ স্তরে পরিবর্তন করা যেমন বাষ্পীভবনের চাপের সাথে স্যাচুরেশন তাপমাত্রা যা Psat বা আমি অন্যভাবে TE লিখি যা আপনার বাষ্পীভবনের চাপের সাথে সঙ্গতিপূর্ণ স্যাচুরেশন তাপমাত্রা লক্ষ্যমাত্রার চেয়ে কম হওয়া উচিত তেমনি TC কনডেনসার তাপমাত্রা যা কনডেনসার চাপের সাথে সঙ্গতিপূর্ণ স্যাচুরেশন চাপটি পার্শ্ববর্তী তাপমাত্রার চেয়ে বেশি হতে হবে সুতরাং সংক্ষেপকটির উদ্দেশ্য হল এই দুটি চাপ স্তরের মধ্যে পরিচালনা করা বা এই PE এবং PCর মধ্যে পার্থক্যটির চাপের স্তরটি যথাযথভাবে পরিবর্তন করা এখন বিপরীতমুখী কার্নোট চক্র সবচেয়ে আদর্শ বিপরীত তাপ ইঞ্জিন হিসাবে আমরা এই সম্ভাব্য সিওপির সেরা সম্ভাব্য পারফরম্যান্স দিতে পারি তবে এটির সাথে বেশ কয়েকটি ব্যবহারিক সমস্যা রয়েছে আপনি যদি এর জন্য কেবল সিওপি লিখেন তবে আমরা জানি আমরা ইতিমধ্যে গতকালই পেয়েছি যে বিপরীত কার্নোট চক্রের সিওপি সমান হবে তবে বিপরীত কার্নোট চক্রের ব্যবহারিক প্রয়োগে সমস্যাটি দুটি আইসেন্ট্রোপিক প্রক্রিয়া নিয়ে যদিও দুটি তাপ স্থানান্তর প্রক্রিয়া ভিন্নতর তবে এগুলিও প্রকৃতির মধ্যে আইসোবারিক কারণ উভয়ই পর্যায় পরিবর্তন অঞ্চলের অভ্যন্তরে ঘটছে এবং তাই তাদের অর্জন করা অনুশীলন খুব কঠিন নয় তবে এই সংকোচনের প্রক্রিয়াটি স্যাচুরেটেড মিশ্রণ থেকে শুরু করা খুব কঠিন এবং এছাড়াও প্রসারণ প্রক্রিয়াটি খুব কমই খুব কঠিন যে আমরা কোনও পরিশ্রমী তরল এবং অবিচ্ছিন্নভাবে খুব নিম্নমানের মিশ্রণে প্রসারিত করা শুরু করি তবেই কোনও কার্য পেতে পারি সমস্যাটি নির্মূল করার জন্য বিশেষত একটি প্রসারণের সংকোচকের দিকে প্রায়শই এই বাষ্পীভবন প্রক্রিয়াটি স্যাচুরেটেড বাষ্পের লাইন অবধি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় আসুন আমরা সেখান থেকে টিসির তাপমাত্রা স্তর পর্যন্ত সংকোচন প্রক্রিয়াটিতে যাই 2 পয়েন্টটি বলি যা এটি এই পয়েন্ট 3 এখন 1 থেকে 2 এর বাষ্পীভবন প্রক্রিয়া থাকা এবং তারপরে 2 থেকে 3 পর্যন্ত সংক্ষেপণ আবার খুব বেশি সমস্যাযুক্ত নয় আমরা এগুলি সহজেই পেতে পারি তবে ঘনীভবন প্রক্রিয়া চলাকালীন সমস্যাটি ঘটে কারণ আমরা যদি এই 3 থেকে এই পয়েন্ট 4 এর দিকে যেতে চাই তবে এই 3 থেকে 3 এ অংশটি সর্বাধিক সমস্যাযুক্ত কারণ এখানে আমরা তাপীয় তাপ স্থানান্তর করার চেষ্টা করছি যখন সিস্টেম ক্রমাগত উচ্চ চাপ অঞ্চলে চলেছে সুতরাং মূলত আপনাকে একটি সংকোচনকারী ডিজাইন করতে হবে যা একটি আইসোথার্মাল হিট এক্সচেঞ্জার হিসাবেও কাজ করবে যা অনুশীলনে সম্ভব নয় এবং সেই লক্ষ্যে আমরা এই চক্রে চলে যাই যা আমরা একটি স্ট্যান্ডার্ড স্যাচুরেটেড সিঙ্গল স্টেজ চক্র বা এসএসএস চক্র হিসাবে পরিণত করেছি এবং যেমনটি আমরা আলোচনা করেছি আমরা যদি এই চক্রটিকে আগের একটির সাথে তুলনা করি যেখানে স্যাচুরেটেড বাষ্পের অবস্থা অবধি বাষ্পীভবন প্রক্রিয়া অব্যাহত থাকে তারপরে আমাদের এখানে একটি অতিরিক্ত অংশ রয়েছে বিপরীত কার্নোট চক্রের তুলনায় এই এসএসএস চক্রের আপনি যে দুটি পরিবর্তন করছেন তা সংক্ষেপে আমাকে বলতে হবে একটি হল এখানে তাপ স্থানান্তর প্রক্রিয়াগুলি আইসোবারিকের চেয়ে তাপ স্থানান্তর প্রক্রিয়াটি আইসোথার্মাল নয় সুতরাং বাষ্পীভবন এবং ঘনীভবন প্রক্রিয়া এবং আইসোবারিক উভয়ই প্রকৃতির এবং তাই সংকোচনের সময় চূড়ান্ত তাপমাত্রা এই টি2 টিসি নয় বরং এটি টিসি র চেয়ে বেশি যেখানে টিসি এই নির্দিষ্ট তাপমাত্রাকে বোঝায় কেবল বিপরীত কার্নোটের জন্য ব্যবহৃত প্রতীকের সাথে সামঞ্জস্যপূর্ণ চক্র যেখানে এটি আমাদের টিই সর্বনিম্ন তাপমাত্রা যদিও সর্বোচ্চ তাপমাত্রা অনুসারে টিই রয়ে গেছে এখন টিসি র চেয়ে বেশি সুতরাং এখানে টি 2 এর এই পছন্দটি এমন যে টিসি এই টিসির সাথে স্যাচুরেশন তাপমাত্রা হয়ে ওঠার পরিবর্তে স্যাচুরেশন তাপমাত্রার সাথে মিলিত হয় এখানে আমরা প্রতীকটিতে ফিরে যাচ্ছি কারণ এখানে আমরা যদি এখানে কার্নোট চক্রের স্বীকৃতিটির এই বিশেষ প্রতীকটি তুলনা করি তখন আমরা এটি লিখেছিলাম যখন আমাদের সম্পূর্ণ প্রক্রিয়াটি স্যাচুরেশন অঞ্চলটিতে সীমাবদ্ধ ছিল তবে একবার আপনার এই স্যাচুরেশন অঞ্চলের বাইরে সীমাবদ্ধ করা হলে এই টি 3TC র চেয়ে বড় বা আমার বলা উচিত এটি পিসির সাথে সম্পর্কিত সসাতের চেয়ে বড় কারণ চূড়ান্ত চাপ বা তার পরিবর্তে আপনি যদি লিখেন যে T3 এর সাথে স্যাচুরেশন চাপ PC র চেয়ে কম হবে সুতরাং আমাদের একটি ক্রমাগত উচ্চ চাপ অঞ্চলের দিকে যেতে হবে যা সমস্যাটি এখানে নেই কারণ পুরো তাপ স্থানান্তর প্রক্রিয়া ধ্রুবক চাপে চলছে এবং দ্বিতীয় পরিবর্তনটি আমরা করেছি আমাদের কোনও টারবাইন নেই যা একটি ভালভ একটি থ্রোটলিং ডিভাইস দ্বারা প্রতিস্থাপিত হয়েছে সুতরাং 3 থেকে 4 প্রক্রিয়াটির আগে আমরা কোনও ধরণের কাজের আউটপুট পাচ্ছি না এটি একটি বিমানের থ্রোটলিং প্রক্রিয়া প্রথমে ঘনীভবন প্রক্রিয়া সম্পর্কে কথা বলি ঘন প্রক্রিয়াতে এই অতিরিক্ত পরিমাণের তাপকে প্রত্যাখ্যান করতে হবে সুতরাং তাপ হ্রাসের মোট ঘনীভবনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে যখন বাষ্পীভবন প্রক্রিয়াতে থ্রোটলিংয়ের উপস্থিতি হওয়ায় এটি হ্রাস পাচ্ছে এমন তাপ স্থানান্তর পরিমাণ সুতরাং আপনার কিউই হ্রাস আছে এবং যদি আমরা এই অঞ্চলটিকে A2 বলে আছি এবং পূর্ববর্তী বক্তৃতায় ব্যবহৃত আমাদের প্রতীকটির সাথে সামঞ্জস্য রাখতে এই অঞ্চলটিকে A1 বলে আছি তারপরে আপনি দেখতে পেয়েছেন যে এই চক্রটির জন্য যা সংজ্ঞায়িত করা হয়েছে এটি পাওয়া গেছে সুতরাং A 1 এবং A 2 এর বৃদ্ধিতে চক্রের দক্ষতা হ্রাস পাবে এবং তদনুসারে এই এসএসএস চক্রের COP সর্বদা কার্নোট চক্রের সিওপির চেয়ে কম থাকবে তবে এখনও এটি ব্যবহারিকভাবে অনেক বেশি প্রাসঙ্গিক বা আরও অনেক বেশি সম্ভব কারণ তাপ স্থানান্তরকালে আমাদের কোনও সংকোচনের সাথে মোকাবিলা করতে হবে না এখানে স্থির চাপে স্থান গ্রহণ হিসাবে উভয়ই তাপ স্থানান্তর এবং এছাড়াও আমাদের সেই সমস্যাযুক্ত টারবাইন সম্প্রসারণের সাথে মোকাবিলা করার দরকার নেই বরং আমরা এটি প্রতিস্থাপন করছি একটি থ্রোটলিং ভালভ দিয়ে অবশ্যই সেই টারবাইন আউটপুটটিতে কাজ করছে যা আমরা যে ধারণাগত বিপরীত কার্নোট চক্র থেকে পেয়েছি যে আপনি পাচ্ছেন না তবে এটি বাস্তবে এটি আরও বেশি টেকসই এবং সেইজন্য আমরা ব্যবহারিক ক্রিয়াকলাপগুলির জন্য মানক স্যাচুরেটেড সিঙ্গল স্টেজ চক্রটি ব্যবহার করি আসলে এর ব্যবহার এত সাধারণ যে প্রায়শই এটি কেবল বাষ্প সংক্ষেপণ রেফ্রিজারেশন চক্র হিসাবে উল্লেখ করা হয় যাতে T S এবং P H ডায়াগ্রাম উভয়ই এখানে প্রদর্শিত হয় থ্রোটলিং প্রক্রিয়াটি একটি ধ্রুবক এনথ্যালপি প্রক্রিয়া সুতরাং এই চক্রটি আসলে দুটি ধ্রুবক চাপ এবং একটি ধ্রুবক এনথ্যালপি প্রক্রিয়া নিয়ে গঠিত এবং তাই এই পিএইচ ডায়াগ্রামে এটির প্রতিনিধিত্ব করা বেশ সুবিধাজনক আপনি যদি এই তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করতে চান তবে এইগুলি অনুমান করা হয় যা আপনি বিবেচনা করছেন এখানে চারটি উপাদান বাষ্পীভবনকারী সংক্ষেপক কনডেনসার এবং থ্রোটলিং ভালভ রয়েছে এদের সকলকে স্থিতিশীল প্রবাহ ডিভাইস হিসাবে ধরে নিচ্ছি তারপরে সকল চাপ এবং পাইপলাইনগুলি থেকে তাপ নিঃশেষ হওয়ার কারণ এই সমস্ত উপাদানগুলি পাইপলাইনের মাধ্যমে সংযুক্ত হবে তাই আমরা পাইপলাইনগুলি থেকে কোনও প্রকারের চাপ ড্রপ এবং তাপের নির্গমনকে তুচ্ছ বলে ধরে নিচ্ছি এবং এছাড়াও এখানেও এটা উচিত যে উভয় সংক্ষেপণ প্রক্রিয়াকে আইসেন্ট্রোপিক হিসাবে ধরে নেওয়া এবং যখন রেফ্রিজারেন্টটি বাষ্পীভবন এবং ঘনীভবনের মধ্য দিয়ে যায় তখন ঘটতে পারে এমন কোনও প্রকার চাপ ড্রপকে অবহেলা করা তাপ সংযোজন এবং তাপ প্রত্যাখ্যান isobaric পদ্ধতি এবং তাদের সময় কোন চাপ ড্রপ এবং আমরা গতিশীল এবং সম্ভাব্য শক্তিতে কোনও পরিবর্তন নগণ্য ভেবে নিচ্ছি তারপরে যদি আমরা থার্মোডাইনামিক্সের জন্য কোনও ধরণের স্থির স্টেটের অবিচ্ছিন্ন প্রবাহ প্রক্রিয়াটির জন্য এই নির্দিষ্ট পরিস্থিতিটি বিশ্লেষণ করার চেষ্টা করি তবে যদি আমরা একটি একক ইনলেট একক আউটলেট ডিভাইসের জন্য থার্মোডাইনামিক্সের প্রথম সুত্র প্রয়োগ করতে চাই আমরা জানি যে ইনলেট ষ্টেট কে দিয়ে প্রকাশ করলে আর স্থিতি শক্তি ও গতি শক্তির পরিবর্তন নগণ্য ধরে নিলে এটা ছোট হয়ে হবেঃ বা সুতরাং আসুন এখন পৃথকভাবে প্রতিটি উপাদান বিশ্লেষণ করার চেষ্টা করা যাক প্রথমে বাষ্পীভবন সুতরাং বাষ্পীভবনটির জন্য যেখানে আমরা 4 থেকে 1 প্রক্রিয়াটির কথা বলছি এখানে এটি আইসোবারিক এবং সেখানে তাপ স্থানান্তর চলছে প্রক্রিয়া চলাকালীন চাপটি পরিবর্তিত হচ্ছে না এবং এটি একটি অবিচ্ছিন্ন প্রবাহ প্রক্রিয়া হওয়ায় আমি আশা করি আপনি মনে রেখেছেন যে একটি অবিচ্ছিন্ন প্রবাহ প্রক্রিয়াটির জন্য ডব্লিউ এইভাবে লেখা যেতে পারে কোনও চাপ পরিবর্তন না হওয়ায় এটি এই বিশেষ পরিস্থিতিতে শূন্যের সমান হতে পারে সুতরাং এটি এই হিসাবে লেখা যেতে পারে Q dot E হল সিস্টেমে তাপের পরিমাণ যুক্ত হয় সুতরাং এটি হবে এই নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট রেফ্রিজারেশন প্রভাব হিসাবে পরিচিত Q dot E হল রেফ্রিজারেশন এফেক্ট কারণ আপনি ফ্রিজের চক্রের বিষয়ে কথা বলছেন যেখানে উত্তাপের পরিমাণটি উত্তোলন করা হয় সুতরাং Q dot E হল আমাদের উদ্দেশ্য এবং এটি একবার গণ প্রবাহের হার দ্বারা ভাগ করে আমরা নির্দিষ্ট রেফ্রিজারেশনের প্রভাব পাচ্ছি এখন যদি আমরা কমপ্রেসার দেখি কমপ্রেসার এর প্রক্রিয়াটি 1 থেকে 2 এর জন্য আমরা একে আইসেন্ট্রোপিক বলে ধরে নিচ্ছি সুতরাং কোনও তাপ স্থানান্তর হচ্ছে না বরং সিস্টেমে কাজ দেওয়া হচ্ছে সুতরাং আসুন আমরা এই Win কে WC এর সমান করে লিখি এই ক্ষেত্রে যেখানে W dot C সিস্টেমকে দেওয়া কাজের ইনপুট যা সিস্টেমে কাজ হচ্ছে তা নেতিবাচক এটাই এবং যদি কোনও তাপ স্থানান্তর চলছে তবে আমাদের এটিকে যুক্ত করতে হবে তবে আপনি এটিকে আইসেন্ট্রোপিক বলে ধরে নিচ্ছেন এবং তাই এই সংকোচনের কাজটি এইভাবে দেওয়া হয়েছে আপনি যদি পূর্ববর্তী স্লাইড থেকে আবার শর্তাদি লিখেন তবে পেয়েছেন আর এখন আমাদের কাছে কনডেনসার রয়েছে কনডেনসারে আমরা প্রক্রিয়াটি 2 থেকে 3 তে থাকি এবং এটি আবার আইসোবারিক সুতরাং কোনও কাজের স্থানান্তর নেই তবে তাপ স্থানান্তর রয়েছে সুতরাং এই তাপটি সিস্টেম দ্বারা প্রত্যাখ্যান করা হচ্ছে তাই এটি নেতিবাচক এবং সমান যা থেকে পাওয়া যায়ঃ এবং অবশেষে থ্রোটলিং ডিভাইস যেখানে আপনি 3 থেকে 4 প্রক্রিয়া করছেন তা আমরা জানি যে আমরা থ্রোটলিং প্রক্রিয়াটির সময় কথা বলছি সেখানে কোনও তাপ স্থানান্তর নেই কোনও কাজের স্থানান্তর নেই এবং তাই আমরা জানি যে থ্রোটল্টিং একটি স্বৈরশাসক প্রক্রিয়া আমরা সরাসরি লিখতে পারি h3 h4 সুতরাং এটির সাথে আমাদের সিস্টেমটির সিওপিতে কর্মক্ষমতা মূল্যায়ন করতে হবে সুতরাং টারবাইন যেহেতু এই ক্ষেত্রে উপস্থিত না তাই এটি হয়ে উঠবে তারপরে আপনার COP আপনার পছন্দসই আউটপুট হয়ে যায় যা হল এটা এবার হবেঃ এখানে এই অঙ্কটি নির্দিষ্ট রেফ্রিজারেশন প্রভাবটি লিখছে এবং এই ডিনোমিনেটর এটি প্রায়শই নির্দিষ্ট সংকোচনের কাজ বলা হয় অর্থাত্ ইউনিট ভর প্রবাহের হার দ্বারা আপনাকে যে পরিমাণ সংকোচকারী কাজের সরবরাহ করতে হবে সুতরাং এই তিনটি পয়েন্ট 1 2 এবং 4 এর এনথ্যাল্পির জ্ঞান থেকে আমরা এখান থেকে COP মান সনাক্ত করতে সক্ষম হয়েছি এবং যদি আপনি তাপের স্থানান্তরগুলির কোনও গণনা করতে চান তবে এই সংক্ষিপ্ত বিবরণগুলির জ্ঞানের জন্য পরিচিত এগুলি স্থানান্তর করুন অন্য উপায় আছে কখনও কখনও আমরা এটি হিমায়ন প্রভাব লিখতে পারি Q dot E আপনি যদি কেবল এটি পুনরাবৃত্তি করেন ṁ হল ভর প্রবাহের হার যা স্থির রাষ্ট্রের অবিচ্ছিন্ন প্রবাহ অপারেশন চলাকালীন সমস্ত রাজ্যের পয়েন্টগুলিতে স্থির থাকে এবং এটি হতে পারে ভর প্রবাহের হার হওয়ায় আমরা এটিকেও লিখতে পারি তারপরে এই বন্ধনী পরিমাণটিকে কখনও কখনও ভলিউম রেফ্রিজারেশন এফেক্ট বলা হয় সুতরাং যখন রেফ্রিজারেশন এফেক্টটি কিলোওয়াটের নিরিখে প্রতিনিধিত্ব করে এটি ইউনিট নির্দিষ্ট প্রতি কিলোওয়াট বা ইউনিট নির্দিষ্ট ভলিউমের জন্য রেফ্রিজারেশনের শর্তাদি এখন এই SSS চক্রের কর্মক্ষমতা মূল্যায়ন করতে আসুন আমরা দুটি শেষের তাপমাত্রার TC এবং TE এর প্রভাব পরীক্ষা করে দেখি সুতরাং প্রথমে ধ্রুবক TC র জন্য বাষ্পীভবনের তাপমাত্রাটি পরীক্ষা করা যাক পূর্ববর্তী স্লাইড থেকে আমরা দেখেছি কীভাবে সম্পর্কিত পারফরম্যান্স প্যারামিটার এবং COP গণনা করতে হয় এখন আসুন টি এর প্রভাব পরীক্ষা করে দেখি সুতরাং আমি TC এবং TE র একটি নির্দিষ্ট সংমিশ্রণের জন্য পিএইচ ডায়াগ্রাম প্লট করেছি আসুন আমরা প্রাথমিকভাবে বলি এটি হল TCর মান যা স্থির থাকে এটি প্রথম কেসের জন্য আপনার TE আসুন এখন দুটি কেসের জন্য আরেকটি TE চয়ন করি TE2 যেখানে এই TE2 TE1 এর চেয়ে কম এখন আপনি যদি চক্রটি প্লট করতে চান তবে আমাদের কী করতে হবে যখন বাষ্পীভবনের তাপমাত্রা TE2 হয় তখন এই পয়েন্ট 4 থেকে এই বিন্দুতে প্রসারিত হবে তখন আপনার বাষ্পীভবন প্রক্রিয়াটি এখান থেকে শুরু হবে এবং শেষের অবস্থা 1 হিসাবে দেওয়ার জন্য স্যাচুরেটেড বাষ্প লাইনে এগিয়ে যাবে এবং তারপরে আমরা কম্প্রেশন চূড়ান্ত চাপ যেতে হবে সুতরাং এটি একটি ধ্রুবক আমাদের এটি প্রসারিত করতে হবে আসলে আমার এই TC এবং TE এইভাবে লেখা উচিত ছিল না আমরা চাপের নিরিখে লিখলে ভাল হয় এটি PCর সাথে সম্পর্কিত স্যাচুরেশন চাপ বা সম্ভবত আপনার টিসির সাথে সম্পর্কিত হয়ে আমরা এটিকে Psat হিসাবে লিখতে পারি এটি TE1 এর সাথে সম্পর্কিত Psat এবং দ্বিতীয়টি হল নিম্নতর তাপমাত্রা TE2 এর সাথে সম্পর্কিত Psat সংক্ষেপণের জন্য এখন আমাদের দেখতে হবে যে TCর সাথে সম্পর্কিত PSat একই চূড়ান্ত চাপ সুতরাং আপনার সংকোচনের রেখাটি 2 এর চূড়ান্ত তাপমাত্রায় পৌঁছানোর জন্য কিছুটা এর মতো হতে পারে এবং সেখান থেকে এটি একই স্থিতি বিন্দু 3 এ পৌঁছানোর জন্য ধ্রুবক চাপের রেখা বরাবর এগিয়ে যাবে সুতরাং স্টেটের পয়েন্টগুলির মধ্যে তিনটি পরিবর্তিত হচ্ছে কেবলমাত্র একটি স্টেটের পয়েন্ট যা সংশ্লেষণের শেষে পয়েন্ট নং 3 যা একইভাবে বাকি রয়েছে সুতরাং আমরা যদি এখনই প্রভাবগুলি যাচাই করি রেফ্রিজারেশন প্রভাব সম্পর্কে কী বলা যায় আপনার রেফ্রিজারেশন এফেক্ট যা এই কিউ ডট ই এর শর্তে দেওয়া হয়েছে এনথালপি পরিবর্তনের মাত্রার তুলনা করুন বিন্দু 4 এবং 4 তারা সমান কারণ এটি একটি থ্রোটলিং প্রক্রিয়া হিসাবে সংজ্ঞায়িত হয়েছে তবে আমরা যদি 1 এর সাথে 1 এর তুলনা করি তবে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন 1 বাম দিকে ঘুরছে এটি এনথ্যালপি মানটি এখানে পয়েন্ট 1 এর চেয়ে কম হয় এই টি 2 এর জন্য ফ্রিজের প্রভাব হ্রাস পায় সংক্ষেপণের কাজ WdotC সম্পর্কে কী এখানে আমরা নিম্নচাপের স্তর থেকে উচ্চচাপের স্তরে যাচ্ছি কারণ বাষ্পীভবনের চাপ হ্রাস পেয়েছে এবং চূড়ান্ত চাপটি কনডেনসার চাপ একই থাকে তাই এটি বৃদ্ধি পাবে এবং এই দুজনের সিওপি হওয়ার সংমিশ্রণ যা কিছুই নয় থ্রোটলিং সম্পর্কিত ডিভাইসের জন্য এটি অবশ্যই হ্রাস পাবে এবং গুরুত্বের আরেকটি প্যারামিটার হল সর্বোচ্চ তাপমাত্রা সুতরাং সর্বাধিক তাপমাত্রা যা এই TE2 বাষ্পীভবন তাপমাত্রা হ্রাসের কারণেও বৃদ্ধি পাচ্ছে এটিও সর্বদা কাম্য জিনিস নয় সর্বাধিক তাপমাত্রার সহযোগীরা চক্রটি বাড়ছে রেফ্রিজারেশনের প্রভাব হ্রাস পাচ্ছে সংক্ষেপণের কাজ বাড়ছে ফলে সামগ্রিক সিওপি হ্রাস পাবে সুতরাং প্রস্তাবটি হল আমরা চাই আমাদের টিই যতটা সম্ভব উচ্চতর হোক এখন আপনি যদি TEর প্রদত্ত মানের জন্য টিসির প্রভাব পরীক্ষা করতে চান আবার আমাদের একই P H চিত্র রয়েছে আসুন আমরা স্টেটগুলি চিহ্নিত করি এখানে বাষ্পীভবন পার্শ্বের অবস্থা পরিবর্তন হচ্ছে না তাই বাষ্পীভূতকারী চাপটি একই থাকে যা টি এর সাথে সম্পর্কিত এটিই একটি Psat আসুন আমরা এটি বলতে পারি যে এটি আপনার TS T 1 এর সাথে সম্পর্কিত এবং আমরা কনডেনসার তাপমাত্রার উচ্চ মানের জন্য অন্য চাপ নিই এটি টিসি 2 এর সাথে সম্পর্কিত স্যাট সুতরাং এই নির্দিষ্ট চক্রের জন্য অবস্থাটি কী হবে যেখানে পয়েন্ট 3 হওয়া উচিত 3 পয়েন্টটি যদি স্যাচুরেটেড তরল হতে হয় তবে পয়েন্টটি এখানে কারও কারও হতে হবে সুতরাং এটি আপনার 3 থ্রোটলিং প্রক্রিয়াটি 4 থেকে 1 এ চলে যাবে 4 থেকে 1 একই থাকবে বা বাষ্পীভবনের শেষ পর্যায়ে সেখানে একটি একই থাকবে এখন এই 1 থেকে 2 সংক্ষেপণ প্রক্রিয়াটিকে এই 2 টি হিসাবে প্রদান করে এই উন্নত চাপে প্রসারিত হবে এবং তারপরে সেখান থেকে আমরা এটি আপনার ঘনীভবন প্রক্রিয়া হিসাবে পেয়ে যাব সুতরাং এখানে আমাদের TC 2 TC 1 এর চেয়ে বড় সুতরাং এই ক্ষেত্রে Q ডট ই এর প্রভাব কী অবশ্যই বাষ্পীভবন থেকে উত্তোলিত তাপের পরিমাণ হ্রাস পাচ্ছে কিউ ডট ই কমছে কমপ্রেশন কাজটি সর্বনিম্ন চাপ একই তবে সর্বাধিক চাপ বৃদ্ধি পাচ্ছে সংক্ষেপণের কাজটিও বাড়ছে যার ফলে হ্রাস হচ্ছে সিওপি এবং সংক্ষিপ্তকারের প্রস্থান তাপমাত্রা বা চক্রের সর্বোচ্চ তাপমাত্রা TE 2 এটি আগের কেসের তুলনায় আরও বেশি সুতরাং এটি আবারও ক্ষতিকারক এটি বাষ্পীভবনীয় তাপমাত্রা হ্রাসের সাথে সমান এবং কনডেনসার তাপমাত্রা বৃদ্ধিতেও সমস্ত সম্ভাব্য ক্ষতিকারক প্রভাব রয়েছে এবং তাই আমরা সর্বদা চাই টিসি যতটা সম্ভব কম হোক তবে অবশ্যই আমরা পারিপার্শ্বিক অবস্থার দ্বারা প্রতিবন্ধী হয়েছি টিসিকে আশেপাশের তাপমাত্রায় থাকতে হবে এবং তাই শীত মৌসুমে টিসির প্রয়োজনীয়তা গ্রীষ্মের মৌসুমে TC প্রয়োজনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম হতে পারে এবং সেইজন্য একই বাষ্পীয় তাপমাত্রার জন্য COP গ্রীষ্মের মরসুমের তুলনায় শীতের মরসুম অনেক ভাল হতে পারে এখন যদি আমাদের কয়েকটি সংখ্যার উদাহরণ পরীক্ষা করে দেখতে হয় তবে তার আগে আসুন দেখে নিতে হবে যে ন্যূনতম পরিমাণের পরিমাণগুলি কী যা আমরা এই জাতীয় সিস্টেমের কার্যকারিতা মূল্যায়ন করতে পারি দেখা যাক যে চক্রটি দেওয়া হয়েছে তার জন্য তাপমাত্রা TE এবং TC প্রদান করা হয় এছাড়াও TE এর সাথে সম্পর্কিত hfg এবং TC এর সাথে hfg সরবরাহ করা হয় কারণ একবার যখন জানতে পারি যে টিই এবং টিসি এবং রেফ্রিজারেন্টগুলির প্রকৃতি জানতে পারি আমরা সহজেই HFGর মান পেতে পারি এবং আমরা তরল এবং বাষ্প উভয় পর্যায়ের জন্য নির্দিষ্ট তাপ সম্পর্কে শুনেছি তাহলে আমরা কী করতে পারি অবশ্যই আমরা সমস্ত স্টেট পয়েন্ট জানি যেহেতু আমরা কমপক্ষে সেখান থেকে TE এবং TC জানি আমরা অন্যকে সনাক্ত করতে পারি সুতরাং আমরা যেমন TE জানি তাই আমরা বাষ্পীভূত পার্শ্ব চাপ TCর সাথে সংশ্লেষের চাপের সমান হয়ে TE এবং কনডেনসার পার্শ্ব চাপের সমান হয়ে সমান হয়ে ওঠার জন্য পার্শ্ব চাপকে গণনা করতে পারি PE Psat PC Psat এখানে মনে রাখতে হবে TC এই অঞ্চলটির চেয়ে এই বিন্দু থেকে তাপমাত্রাকে বোঝায় কারণ তাপমাত্রা এই 2 থেকে পরিবর্তিত হচ্ছে স্যাচুরেশন গম্বুজ পর্যন্ত তবে ভিতরে তাপমাত্রা স্থির থাকে সুতরাং আপনি এখন চাপগুলি জানেন এবং আপনি চক্রগুলি প্লট করতে পারেন যেহেতু আমরা চাপ জানি তাই আমরা আর কী সনাক্ত করতে পারি চক্র থেকে এখন যেমন আমরা বাষ্পীভূত পাশের অবস্থা জানি আমরা H 1 এর মান পেতে পারি যেখানে H 1 টি এর মানের সাথে hg এর সমান এখন এই চাপে যদি আপনার এইচএফ এর মান সম্পর্কে কোনও তথ্য না থাকে তবে আমরা নির্দিষ্ট উল্লেখটি চয়ন করতে পারি আসুন আমরা এই 4 থেকে 1 লাইনটি এক পয়েন্ট 1 পর্যন্ত তরল দিক পর্যন্ত প্রসারিত করি সুতরাং 1 বাষ্পীভবনের তাপমাত্রায় স্যাচুরেটেড তরলটির সাথে সামঞ্জস্য হয় এবং আসুন এইচএফ টি কে 0 কেজে কেজি সমান বলে ধরে নিই এবং এসএফ আবার 0 কেজে কেজি কে সমান একই টিই সম্পর্কিত TE 0 kJkg sf TE 0 kJkg এগুলি আমরা বেছে নিচ্ছি কিছু ভিন্ন মান রেফারেন্সের যে কোনও পছন্দ আপনার গণনা ব্যাহত করবে না কারণ আমরা চূড়ান্তভাবে এনথালপি এবং এন্ট্রপির পরিবর্তনগুলি নিয়ে কাজ করছি তো আপনার এইচ 1 কী হবে h1 hg hf hfg TE এবং আমরা এইচএফকে শূন্যের সমান হতে বলেছি সুতরাং এটি সমান হবে hfg TE এবং একইভাবে এস 1 এর সমান হওয়া উচিত s1 sg একইভাবে এটি এখন হয়ে যায় sfg TE সুতরাং আমরা কম্প্রেসার ইনলেটে স্টেট পয়েন্ট 1 এন্ট্রপি এবং এনথ্যালপি জানি সুতরাং এখন সংক্ষেপক প্রস্থান করার জন্য আমরা কি করতে পারি আমরা জানি s1 s2 আইসেন্ট্রপিক সংকোচনের জন্য এখন যেহেতু এই প্রক্রিয়াটি ইন্সট্রপিক হচ্ছে বা আমরা যেমন একটি বিপরীতমুখী প্রক্রিয়া সম্পর্কে কথা বলছি তাই কোনও বিপরীত প্রক্রিয়ার জন্য আমরা জানি যে δQ Tds বা ds δQT সেখান থেকে আসুন আমরা কী লিখতে পারি তা দেখতে দিন সংক্ষেপণের প্রক্রিয়াটির জন্য আমরা জানি s1 s2 তাহলে আমরা যদি লিখি h3 − h1 যে আমরা এই বিন্দু এবং এই পয়েন্টটি নিয়ে যাচ্ছি তাহলে আমরা কীভাবে এটি অনুমান করতে পারি যদি তরল ধাপের জন্য নির্দিষ্ট তাপ স্থিতিশীল থাকে তবে এটি এরূপ হতে পারে h3 − h1 Cpliq T3 T1 এটাই Cpliq TC - TE নির্দিষ্ট ধ্রুবক এবং তরল পর্বটি সংকোচনের হতে অনুমান করে আমরা এটি সহজেই এটি করতে পারি একইভাবে সুতরাং আমরা যেমন তাপমাত্রা জানি এবং যেমনটি আমরা বলেছি যে h1and s1 0 এর সমান হতে হবে সুতরাং সেখান থেকে আমরা h3 এবং s3 এর মান জানি এখন ঘন প্রক্রিয়াটির জন্য আমরা কী করতে পারি ঘন প্রক্রিয়াটির জন্য আমরা জানি যে বা তাই ℎ2 − ℎ3 ℎ2 − ℎ2′ ℎ2′ − ℎ3 এখন পয়েন্ট 3 এর জন্য আমরা ইতিমধ্যে মানগুলি জানি এবং H 2 H 3 কী হবে এটি h2− h3 hfg টিসি উপরের সমীকরণে এটি প্রতিস্থাপন করে যা এটি হয়ে যায় h2 − h2 hfg TC এবং H 2 H 2 কী এখানে আমরা সুপারহিট বাষ্প সম্পর্কে কথা বলছি সুতরাং আমরা যদি সুপারহিট বাষ্প ধরে নিই এবং ধ্রুবক নির্দিষ্ট তাপ বজায় রাখি তবে আমরা CP হিসাবে এইটিকে প্রায় অনুমান করতে পারি Cp vap T2 − T2 hfg TC এবং আমরা জানি যে টি 2 টিসি ছাড়া আর কিছুই নয় সমীকরণটি এখন Cp vap T2 - TC hfg TC তাই কেবলমাত্র পয়েন্ট টি 2 টেম্পারেচার পয়েন্ট 2 এখন আমরা কীভাবে এটি পেতে পারি এই জন্য আমাদের যে শর্তগুলি ব্যবহার করতে হবে সংক্ষেপণের প্রক্রিয়া চলাকালীন আপনি যদি বাষ্পকে একটি আদর্শ গ্যাস হিসাবে ধরে নেন তবে আমরা সহজেই এই S1 এবং S 2 একে অপরের সাথে করতে পারি এবং সেখান থেকে আমরা তাপমাত্রা T 2 এর মান সনাক্ত করতে পারি সুতরাং আমরা এই সীমিত তথ্য পয়েন্টগুলির কিছুটা জ্ঞানের সাথে দেখতে পাচ্ছি আমরা উপযুক্ত উল্লেখ দ্বারা কার্যকারিতাটি মূল্যায়ন করতে পারি সুতরাং আসুন এখন একটি সম্পূর্ণ সংখ্যাসূচক উদাহরণ দেখতে পাবো খুব সহজ ভাবে যেখানে আমরা একটি রেফ্রিজারেশন সিস্টেমের কথা বলছি যা রেফ্রিজারেন্ট হিসাবে R134a ব্যবহার করছে এবং একটি কনডেনসার এবং বাষ্পীভবনের চাপের মধ্যে একটি আদর্শ বাষ্প সংক্ষেপণ রেফ্রিজারেশন চক্রের সাথে কাজ করছে যা রেফ্রিজারেটরের প্রবাহের হার দেওয়া হয় এবং আমাদের চিহ্নিত করতে হবে বেশ কিছু বিষয় সুতরাং এটি চক্র এখানে আমরা একটি কার্য ক্ষম মাধ্যম হিসাবে R134a ব্যবহার করছি সুতরাং আমাদের এটির জন্য সম্পত্তি সারণীটি ব্যবহার করতে হবে এবং একবার আমাদের সাথে সম্পর্কিত সম্পত্তি টেবিলটি উপলব্ধ হলে আমরা সহজেই পারফরম্যান্সটির মূল্যায়ন করতে পারি যেমন ধরুন আপনার বাষ্পীভবনের চাপ PE 014 MPa নীচেরটি তাহলে আপনার H 1 এর সমান হবে h1 hg PE 23915 kJkg এবং s1 sg PE 094456 kJkgK এখন আমরা জানি যে 3 নং পয়েন্টটি দেখুন PC 08 MPa তাই h3 hf PC 9547 kJkg এবং 3 থেকে 4 প্রক্রিয়া জাতীয় আমরা জানি যে h4 h3 একই মান সুতরাং কেবলমাত্র আমাদের এই পয়েন্ট নম্বরটি দেখতে হবে 2 সুতরাং আমরা জানি যে s2 s1 এবং যদিও P2 PC সেখান থেকে সুপারহিট বাষ্প টেবিলের জন্য এই দুটি ব্যবহার করে আমরা এইচ 2 এর মান হতে পারে 275 39 kJkg আমরা ইতিমধ্যে এই জাতীয় প্রক্রিয়াগুলির কার্যক্ষম মাধ্যম হিসাবে জল ব্যবহার করার পর্যাপ্ত সমস্যার সমাধান করেছি সুতরাং আপনি কীভাবে মান পাবেন তা আপনি টেবিলের জন্য কেবল R134a প্রয়োজন সুতরাং একবার আপনার সকলের পরে আমরা সহজেই প্রয়োজনীয় প্যারামিটারগুলি গণনা করতে পারি আপনি যদি কুলিং রেট পেতে চান তবে পছন্দ করুন যা এই ক্ষেত্রে 718 কিলোওয়াট হতে চলেছে তারপরে পরিবেশে তাপ প্রত্যাখ্যানের হারটি যা হল সুতরাং যে আসবে 90 কিলোওয়াট সংকোচকারী শক্তি প্রয়োজন এবং এই এক হিসাবে লেখা যেতে পারে আপনি উভয় ক্ষেত্রেই গণনা করতে পারেন আপনি এটির 181 কিলোওয়াট পেতে যাচ্ছেন এবং যদি আপনি এটি আপনার সিওপি একত্রিত করেন যা সুতরাং কম্প্রেশন ওয়ার্ক ইনপুট প্রতিটি ইউনিট জন্য আপনি প্রায় 4 বার রেফ্রিজারেশন প্রভাব পেতে চলেছেন সুতরাং এবং আমি আপনার কাছে একটি থ্রোটলিং ভালভ ব্যবহার করার পরিবর্তে একটি কাজ রেখে দিচ্ছি আপনি যদি এখানে টারবাইন ব্যবহার করছেন তবে এটি 3 থেকে 4 প্রসেসের পরিবর্তে হবে যেখানে 4s প্রস্থানের প্রস্থান স্থিতিকে বোঝায় টারবাইন তারপরে আপনাকে এই সমস্ত প্যারামিটারগুলির জন্য গণনাটি পুনরাবৃত্তি করতে হবে এই ক্ষেত্রে আপনার কেবলমাত্র তথ্য হল H4S এর মান তাহলে s3 s4s সুতরাং এস 3 এর মান আপনি এখান থেকে পেতে পারেন এবং 4s বিন্দুতে গুণমানটি গণনা করতে পারেন এবং সেই গুণ থেকে আপনি H 4 পেতে পারেন তারপরে আপনি এই সমস্ত পরামিতিগুলির গণনা পুনরাবৃত্তি করতে পারেন কেবলমাত্র আমি আপনাকে বলতে পারি যে এই COP প্রায় 507 হবে যা আপনি যদি কোনও থ্রোটলিং ডিভাইসের পরিবর্তে টারবাইন ব্যবহার করেন তবে চূড়ান্ত মানটিতে 25 থেকে 30 বৃদ্ধি হবে তবে আমি ব্যবহারিকভাবে উল্লেখ করেছি যে এটি খুব কঠিন এখন সত্যিকারের পরিস্থিতিতে এখানে বেশ কয়েকটি অনিয়ম বা অপ্রাসঙ্গিকতা থাকতে পারে যা আপনার SSS চক্রের উপস্থিত থাকতে পারে ঠিক যেমন এখানে দেখানো হয়েছে এখানে আমাদের কাছে বেশ কয়েকটি জিনিস থাকতে পারে যেমন সংকোচকারীটির রয়েছে আইসেন্ট্রোপিক দক্ষতা এবং তাই পয়েন্ট 1 থেকে শুরু না করে আপনি যদি পয়েন্ট 2 এ পৌঁছান আমরা এখানে কোথাও পৌঁছাতে পারি 2 সুতরাং আমাদেরকে সংক্ষেপকটির জন্য একটি আইসেন্ট্রপিক দক্ষতা নির্ধারণ করতে হবে সুতরাং সংক্ষেপক জন্য আইসেন্ট্রপিক দক্ষতা এই ক্ষেত্রে ন্যূনতম সম্ভাব্য কাজের ইনপুট সমান হবে যা আইসেন্ট্রোপিক প্রক্রিয়া অনুসরণ করছে এটি H 2 H 1 প্রকৃত ওয়ার্কিং ইনপুট প্রয়োজনে যার জন্য h2 h1 প্রয়োজন সুতরাং অবশ্যই এখানে আমরা চাপ লেভেলের সাথে একই হতে কথা বলছি এবং সেই অনুযায়ী আপনি এই H 2 এর মান গণনা করতে পারেন বা বিন্দু 2 চিহ্নিত করতে পারেন আমরা উল্লেখযোগ্য পরিমাণে চাপের ক্ষতিও করতে পারি যেমন রেফ্রিজারেন্টটি সংক্ষেপক প্রস্থান থেকে প্রস্থান করা হয় এবং এটি 2 এবং 3 পয়েন্টের মধ্যে কনডেনসারে পৌঁছে যায় আমাদের কিছুটা চাপ ক্ষতি হতে পারে একইভাবে কনডেন্সার থেকে থ্রোটলিং ভালভের থ্রোটলিং ভালভ থেকে বাষ্পীভবনের দিকে বেরিয়ে যাওয়া আমরা উল্লেখযোগ্য পরিমাণে চাপের ক্ষতি করতে পারি সুতরাং একটি বাস্তব চক্র বিশ্লেষণ করার সময় এই সমস্ত চাপের ক্ষতিগুলি বিবেচনায় নেওয়া উচিত

যেমন উদাহরণ রয়েছে ঠিক তেমনই আমি আগের অনুশীলনে ব্যবহৃত একই ফ্রিজের কথা বলছি তবে এখানে সুপারহিটেড বাষ্প এখানে আমার চক্রটি এরকম যেখানে 014 MPa এবং −10 0C এ সুপারহেটেড বাষ্প সংক্ষেপক প্রবেশ করছে সুতরাং সংকোচকারী ইনলেট আমাদের স্টেটের স্যাচুরেটেড বাষ্প নয় বরং সুপারহিট বাষ্প কমপ্রেসরে কোনও ধরণের বিন্দু সম্পূর্ণরূপে এড়াতে আমরা প্রায়শই এটি করতে চাই এবং পয়েন্ট 2 এ পৌঁছানোর পরিবর্তে এটি আসলে পয়েন্ট 2 এ পৌঁছায় যখন শর্তগুলি 50 0C এ 08 এমপিএ হয় রেফ্রিজারেন্টটি কনডেনসারে 26 0 সি এবং 072 MPa তে শীতল হয় এটি দেখুন কনডেনসার ইনলেটতে চাপটি 08 এমপিএ এবং আউটলেটটি এটি 072 এমপিএ সুতরাং প্রায় 008 এমপিএ কাছাকাছি 08 বার পরিমাণ চাপ হ্রাস ঘটিত হয়েছে এবং এছাড়াও কনডেনসার প্রস্থান শর্তটি স্যাচুরেটেড তরল নয় বরং এটি সাবকুলড তরল এটি কখনও কখনও আপনি এটি থেকে আরও কিছু পরিমাণে রেফ্রিজারেশন প্রভাবও বের করতে চান এবং এটি 015 এমপিএতে থ্রোটলড হয় যা এটি তাই যখন এটি বাষ্পীভবন খালি থেকে বাষ্পীভূত প্রস্থান করতে যায় তখন চাপ হ্রাসের 001 এমপিএ থাকে সংযোগকারী পাইপগুলিতে চাপ হ্রাসে কোনও তাপ স্থানান্তরকে অবহেলা করে আমাদের শীতলকরণের হার এর সাথে জড়িত তাপ হ্রাসের হার সংক্ষেপক পাওয়ারের প্রয়োজনীয়তা এবং চক্র COP নির্ধারণ করতে হবে সুতরাং আমাদের সমস্ত স্টেটের পয়েন্ট 1 2 3 এবং 4 এর মানগুলি পাওয়া দরকার তারপরে টেবিলটি থেকে এনথ্যালপি এবং তারপরে আপনি সহজেই প্রয়োজনীয় প্যারামিটারগুলি সনাক্ত করতে পারেন এবং আমি চূড়ান্ত মান দিচ্ছি এই ক্ষেত্রে সিওপি হবে 393 এর সমান সুতরাং COP প্রান্তিকভাবে হ্রাস পেয়েছে তবে QdotE যা বাষ্পীভবন লোড বা আমার বলা উচিত শীতলকরণের ক্ষমতা যা 793 kW এ এসেছিল সুতরাং এটি আগেরটির তুলনায়ও পরিবর্তিত হয়েছে আপনি নিজেই এই সংখ্যাগুলি পেতে এই সাধারণ গণনাটি করুন এখন আমি 10 মিনিটের জন্য কিছুটা কথা বলতে চাই refrigerant সম্পর্কে যা আমরা সাধারণত বাষ্প সংকোচনের রেফ্রিজারেশন চক্রের মধ্যে ব্যবহার করি রেফ্রিজারেন্টগুলি মূলত তিন প্রকারের হতে পারে প্রথমটি হল প্রাকৃতিক হিমায়নকারী প্রাকৃতিক রেফ্রিজারেন্টগুলি বিভিন্ন ধরণের কোর্স থাকতে পারে তবে আমি তাদের মধ্যে তিনটির উল্লেখ করছি অ্যামোনিয়া অ্যামোনিয়া হল ব্যবহার করা প্রাচীনতম রেফ্রিজারেন্টগুলির মধ্যে একটি প্রাচীন বছরের ফ্রিজ এবং তাই এটি বেশ সুপরিচিত এর বৈশিষ্ট্যযুক্ত স্বাভাবিক স্ফুটনাঙ্ক খুব সুবিধাজনক −35 0C কার্যক্ষম মাধ্যম হল অ্যামোনিয়া ব্যবহার করে আমরা সহজেই খুব কম তাপমাত্রায় যেতে পারি এবং এটির খুব ভাল থার্মোডাইনামিক বৈশিষ্ট্যও রয়েছে বেশ সুপরিচিত এবং বেশ আলাদা থার্মোডাইনামিক বৈশিষ্ট্য সুতরাং একটি রেফ্রিজারেন্ট অ্যামোনিয়া হিসাবে এই সুবিধা রয়েছে তবে এর অসুবিধাগুলিও রয়েছে যেমন অ্যামোনিয়া বিষাক্ত অ্যামোনিয়াতে খুব খারাপ গন্ধ থাকে সুতরাং যদি এটি আশপাশের অঞ্চলে ফাঁস হয়ে যায় এবং এটি প্রতিক্রিয়াশীল হয় তবে খুব কার্যকর নয় খুব গুরুত্বপূর্ণ পয়েন্টটি নির্দিষ্ট উপকরণগুলির বিশেষত তামার সাথে প্রতিক্রিয়াশীল যা তাপ এক্সচেঞ্জারে কনডেন্সার এবং বাষ্পীভবনকারীগুলিতে ব্যবহৃত হয় সুতরাং আমরা যদি রেফ্রিজারেন্ট হিসাবে অ্যামোনিয়া ব্যবহার করি তবে আমরা ধাতব জাতীয় তামা ব্যবহার করতে পারি না তাত্ত্বিকভাবে বলতে গেলে যে কোনও ধরণের পদার্থ বাষ্পীভবন হতে পারে এটি একটি রেফ্রিজারেন্ট হিসাবে কাজ করতে পারে তবে কিছু নির্দিষ্ট রেফ্রিজারেন্ট রয়েছে যা আমরা জনপ্রিয়ভাবে ঐতিহাসিক পদ্ধতি ব্যবহার করতে থাকি তাই এগুলির মধ্যে প্রথমটি অ্যামোনিয়া দ্বিতীয়টি আধুনিক সময়ের জন্য এবং নিকটতম ভবিষ্যতের জন্য খুব জনপ্রিয় যা কার্বন ডাই অক্সাইড আবার এটি খুব সহজেই পাওয়া যায় এটি অ বিষাক্ত অগ্নিশিখাজনক সুতরাং অ্যামোনিয়ার মতো বিষাক্ততার কোনও সমস্যা নেই কার্বন ডাই অক্সাইডের একটি সাধারণ স্ফুটনাঙ্ক থাকে − 55 0C খুব কম তাপমাত্রায় যাওয়ার পক্ষে সক্ষম এবং এটি কিছু অনুকূল পরিস্থিতিতে আমোনিয়ার চেয়েও ভাল থার্মোডাইনামিক বৈশিষ্ট্যগুলি অ্যামোনিয়া থেকে অনেক ভাল তবে কার্বন ডাই অক্সাইডের সমস্যা হল এর সমালোচনামূলক তাপমাত্রা খুব কম এটির সমালোচনামূলক তাপমাত্রা কেবলমাত্র 32 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি সুতরাং এটি কেবলমাত্র তাপমাত্রার নীচে বা এই তাপমাত্রার ঠিক নীচে পর্যায় পরিবর্তন প্রক্রিয়াতে যেতে পারে সুতরাং কার্বন ডাই অক্সাইডের সাথে পর্যায় পরিবর্তন অর্জন করতে আপনার ঘনীভূত তাপমাত্রাও এর তুলনায় অনেক কম হতে হবে একইভাবে এটিতে খুব বেশি অপারেটিং চাপ রয়েছে কারণ কার্বন ডাই অক্সাইডের ট্রিপল পয়েন্টের চাপ প্রায় 5 বার সুতরাং কার্বন ডাই অক্সাইডের তরল ধাপটি পেতে আমাদের এটিকে উপরে একটি চাপ স্তরে পরিচালনা করতে হবে ট্রিপল পয়েন্ট চাপ নীচে মনে রাখবেন আমরা তরল ধর্ম থাকতে পারে না সুতরাং আমাদের এই চাপ স্তরের উপরে কাজ করতে হবে তবে এখনও কার্বন ডাই অক্সাইড বেশ কার্যকর এবং সাম্প্রতিক পরিবর্তনগুলির সাথে কার্বন ডাই অক্সাইড ক্রমবর্ধমান বৃহত্তর অনুষঙ্গগুলির জন্য আরও জনপ্রিয় হয়ে উঠছে অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড উভয়েরই একটি সমস্যা হল বাষ্পীয়করণের তাদের সুপ্ত তাপ বা বাষ্পীকরণের এনথালপি একটি উচ্চতর তাই বৃহত আকারের সিস্টেমগুলির জন্য আরও উপযুক্ত বিপরীতে সালফার ডাই অক্সাইড এমন একটি জিনিস যা ছোট স্কেল সিস্টেমের জন্য সবচেয়ে উপযুক্ত কারণ এতে বাষ্পীকরণের স্বল্প তাপমাত্রা কম থাকে এবং তাই উচ্চ ভর প্রবাহের হার দেয় তবে সালফার ডাই অক্সাইড অত্যন্ত বিষাক্ত তাই এটি রেফ্রিজারেশন শিল্পে খুব কম ব্যবহৃত হয়েছে আমরা জলকে হিমযুক্ত হিসাবে এক হিসাবে ব্যবহার করতে পারি তবে জলের রেফ্রিজারেন্ট হিসাবে খুব বেশি অনুকূল সম্পত্তি নেই বিশেষত আপনি জানেন যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জল জমে থাকে এবং তাই বাষ্পীভবনের তাপমাত্রা 0 0 সেন্টিগ্রেডের কাছাকাছি হলে আমরা জলকে ফ্রিজ হিসাবে ব্যবহার করতে পারি না হাইড্রোকার্বনও কিছুটা ব্যবহৃত হয়েছে সালফার ডাই অক্সাইডের আরও একটি বড় অসুবিধা রয়েছে যে এটি জলের সাথে মিশ্রিত হলে এটি সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারে যা অত্যন্ত ক্ষয়কারী পরবর্তী ধরণের রেফ্রিজারেন্টগুলি আমাদের রয়েছে কৃত্রিম রেফ্রিজারেন্ট এখন সিন্থেটিক রেফ্রিজারেন্টগুলির নাম আপনি অবশ্যই শুনে থাকতে পারেন তিন ধরণের খুব জনপ্রিয় নাম ব্যবহার করা হচ্ছে একটি হল সিএফসি সিএফসি ক্লোরোফ্লোরোকার্বনকে বোঝায় অর্থাৎ এখানে ক্লোরিন রয়েছে এবং সেখানে ফ্লোরিন রয়েছে আমরা কেবল হাইড্রোকার্বন সম্পর্কেই কথা বলছি তবে সেখানে হাইড্রোজেন পরমাণু ক্লোরিন এবং ফ্লুরিন পরমাণু দ্বারা একটি অণুতে প্রতিস্থাপিত হয়েছে তারপরে আমাদের এইচসিএফসিও থাকতে পারে তা হাইড্রো ক্লোরোফ্লোরোকার্বন যেখানে আমাদের হাইড্রোজেন পাশাপাশি সেই হাইড্রোকার্বনে ক্লোরিন এবং ফ্লুরিন রয়েছে সুতরাং এটি HCFC এবং শেষ অবধি আমাদের এইচএফসি থাকতে পারে যেখানে আমাদের মোটেই ক্লোরিন নেই এটি হাইড্রোফ্লোরোকার্বন হাইড্রোফ্লোরোকার্বন অণু থেকে ক্লোরিনের সম্পূর্ণ অপসারণের বিষয়ে কথা বলি এটি কার্বনের পাশাপাশি হাইড্রোজেন এবং ফ্লুরিন সুতরাং এগুলি সিন্থেটিক রেফ্রিজারেন্ট সিএফসি এবং এইচসিএফসিগুলি বৃহত আকারের অ্যাপ্লিকেশনগুলিতে গার্হস্থ্য রেফ্রিজারেটরে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে তবে পরিবেশগত সমস্যাগুলির কারণে যেমনটি আমরা শীঘ্রই দেখতে পাব তারা ধীরে ধীরে এইচসিএফসি এবং আরও এইচএফসি র পক্ষে আরও পর্যায়ক্রমে বেরিয়ে আসছে সুতরাং ভবিষ্যতে আমরা সিএফসি এবং এইচসিএফসি চালিত কোনও রেফ্রিজারেশন সিস্টেম নাও চালাতে পারি তবে এইচএফসি এবং অন্যান্য প্রাকৃতিক রেফ্রিজারেন্টগুলিতে বেশি ধারণাটি হল ক্লোরিন ভিত্তিক সিন্থেটিক রেফ্রিজারেন্টগুলি অপসারণ করা এবং সেজন্য সিএফসি এবং এইচসিএফসি পর্যায়ক্রমে বেরিয়ে আসছে আমরা মিশ্রণগুলিও রাখতে পারি আমাদের Isentropic বা Anisentropic মিশ্রণও থাকতে পারে যা ব্যবহার করা হয় এখন একটি রেফ্রিজারেন্ট বাছাইয়ের জন্য উদ্বিগ্ন হওয়ার রেফ্রিজারেন্টের বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে এক ধরণের বৈশিষ্ট্য হল থার্মোডাইনামিক এবং থার্মোফিজিকাল বৈশিষ্ট্য এবং সেখানে প্রথমে স্যাচুরেশন চাপের স্তর থাকে সুতরাং বাষ্পীভবনের চাপ যতটা সম্ভব উচ্চতর হওয়া উচিত যেমনটি আমরা দেখেছি বাষ্পীভবনের তাপমাত্রা যথাসম্ভব উচ্চতর হতে হবে এই অনুসারে বাষ্পীভবনের চাপকে যথাসম্ভব উচ্চতর হতে হবে কারণ যদি বাষ্পীভবনের চাপ বায়ুমণ্ডলীয় স্তরের খুব বেশি থাকে তবে বাষ্পীভবনের লাইনে বায়ু বেরিয়ে আসার সমস্যাটিও কম হবে এবং লিক সনাক্তকরণও কম হবে এবং আরও চাপ বেশি সংশ্লিষ্ট গ্যাসের নির্দিষ্ট ভলিউম হ্রাস করে তাই আমরা গ্যাসের কম ভলিউম নিয়ে কাজ করেছি এবং সুতরাং সরঞ্জামগুলির আকার আরও কম হবে তারপরে কনডেনসার চাপ যতটা সম্ভব কম হওয়া উচিত এই কনডেনসার চাপের ঠিক বিপরীতে বাষ্পীভবনের চাপের চেয়ে সর্বদা বেশি থাকে তবে চাপটি আরও বেশি ঘন পাইপগুলির প্রয়োজন যা আমাদের প্রয়োজন এবং তাই যদি কনডেনসার চাপটি কিছু ব্যবস্থাপনামূলক পর্যায়ে রাখা যায় তবে আমরা অনেক বেশি পাতলা পাইপ বেশি পাতলা ভালভ হিট এক্সচেঞ্জার ব্যবহার করতে পারি এবং এটি চালনা করাও অনেক বেশি নিরাপদ এবং আরেকটি সুবিধা হল যদি বাষ্পীভূত চাপ এবং ঘনীভূত চাপ একে অপরের কাছাকাছি থাকে তবে সংকোচনের কাজের প্রয়োজনীয়তা যা কার্যক্ষমতা বৃদ্ধির দিকে এগিয়ে চলেছে স্যাচুরেশন চাপের সাথে সম্পর্কিত আরেকটি বিষয় যা বাষ্পীয়করণের সুপ্ত তাপটি যতটা সম্ভব উচ্চতর হওয়া উচিত এটি অত্যন্ত যৌক্তিক কারণ বাষ্পীকরণের সুপ্ত তাপ যত বেশি হবে তাত্পর্য পরিবর্তন প্রক্রিয়া চলাকালীন বিশেষত বাষ্পীভবনের দিক থেকে উত্পন্ন শক্তি পরিমাণ তত বেশি হবে সুতরাং আমরা শীতল ক্ষমতা উচ্চ পরিমাণে থাকতে পারে সুতরাং বাষ্পীকরণের সুপ্ত তাপের পরিমাণ বেশি হলে আমাদের কাছে কিউ ডট ই বেশি পরিমাণে থাকতে পারে দ্বিতীয় বিষয়টি নির্দিষ্ট তাপ তবে এর আগে আমাকে উল্লেখ করতে হবে যে এই তিনটি পয়েন্ট একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় একে অপরের তুলনায় কোনটি বেশি কাজের তা পরীক্ষা করতে বেশিরভাগ সময় আমাদের সেই তিনটির মধ্যে এক ধরণের বাণিজ্য বন্ধের জন্য যেতে হয় নির্দিষ্ট তাপের জন্য বাষ্পের জন্য নির্দিষ্ট তাপটি যথাসম্ভব বেশি হওয়া উচিত যাতে আপনাকে সুপার হিটিংয়ের বেশি পরিমাণে যেতে না হয় তরলটির জন্য সুনির্দিষ্ট যতটা সম্ভব কম হওয়া উচিত কারণ কনডেনসারে আমরা যখন সাবকুলিংয়ের জন্য যাই তখন আমরা এই তরলটির জন্য উল্লেখযোগ্য তাপমাত্রা পরিবর্তন করতে এবং থ্রোটলিংয়ের তাপমাত্রা পরিবর্তনের জন্য যেতে পারি যা ছোট হয়ে যায় সুনির্দিষ্ট অনুপাতটি কম হওয়া উচিত কারণ নির্দিষ্ট তাপের অনুপাত কম হবে কম সংক্ষেপক কাজের প্রয়োজন হবে সুতরাং এটি মনে রাখা খুব আকর্ষণীয় বিষয় এখন সমালোচনামূলক তাপমাত্রা অবশ্যই আপনি যে সর্বোচ্চ তাপমাত্রায় কাজ করতে চান তার চেয়ে ভাল হওয়া উচিত কার্বন ডাই অক্সাইডের মতো আমি যেমনটি উল্লেখ করেছি যে কার্বন ডাই অক্সাইডের জন্য সমালোচনামূলক তাপমাত্রা এত কম যে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় পরিস্থিতিতে তাপমাত্রা সমালোচনামূলক তাপমাত্রার চেয়ে বেশি হতে পারে এবং তাই কার্বন ডাই অক্সাইড সাধারণ বায়ুমণ্ডলীয় অবস্থার অধীনে একটি পর্যায় পরিবর্তন উপাদান হিসাবে ব্যবহার করা যাবে না তাই সমালোচনামূলক তাপমাত্রা বেশি হতে হবে তারপরে কয়েকটি ছোট ছোট পয়েন্ট রয়েছে যেমন শীতের তাপমাত্রা যতটা সম্ভব কম হওয়া উচিত জলের সাথে একটি বড় পয়েন্ট জলের সাথে এক বড় অসুবিধায় হিমশীতল তাপমাত্রা থাকে যা আমাদের বাষ্পীভবনের প্রয়োজনের খুব কাছে এবং তাই জল সাধারণত রেফ্রিজারেন্ট হিসাবে ব্যবহার করা যায় না তারপরে কোনও ধরণের সংকোচনের প্রভাব এড়াতে সোনিক বেগ বেশি হওয়া উচিত তাপ এক্সচেঞ্জারে তাপ স্থানান্তর উচ্চতর ডিগ্রি থাকতে উচ্চ তাপ পরিবাহিতা ঘর্ষণজনিত ক্ষতি বা পাইপলাইনগুলিতে চাপ ড্রপ এড়াতে কম সান্দ্র ইত্যাদি হওয়া উচিত বৈশিষ্ট্যগুলির দ্বিতীয় গ্রুপ হল সুরক্ষা এবং অর্থনৈতিক ভিত্তি এখানে সেই বিষাক্ততা খুব গুরুত্বপূর্ণ অ্যামোনিয়া এবং সালফার ডাই অক্সাইডের মতো প্রাকৃতিক রেফ্রিজারেন্টগুলি অত্যন্ত বিষাক্ত R 11 এবং R 12 এর মতো সিন্থেটিক রেফ্রিজারেন্টগুলি এগুলি স্বাভাবিক অবস্থায় অ বিষাক্ত হয় তবে তারা যখন কোনও প্রকার খোলা শিখার কাছাকাছি আসে তখন তারা অত্যন্ত বিষাক্ত গ্যাস তৈরি করে সুতরাং এগুলি ব্যবহার করার সময় আপনাকে অবশ্যই যত্নবান হতে হবে তারপরে জ্বলনযোগ্যতা রেফ্রিজারেন্টগুলি কমপক্ষে কার্যপরিমাণের মধ্যে এটি জ্বলতে শুরু করা উচিত নয় উপাদানগুলির সামঞ্জস্যতা গুরুত্বপূর্ণ যেমন আমরা তামা সহ অ্যামোনিয়ার সামঞ্জস্যতা বা অ সামঞ্জস্যতা সম্পর্কে কথা বলেছি একইভাবে আপনি আপনার পাইপলাইনের জন্য যে উপাদানটি ব্যবহার করছেন তা আপনার হিমায়নকারের সাথে সামঞ্জস্য হওয়া উচিত প্রাথমিক এবং চলমান ব্যয় পরিচালনাযোগ্য হওয়া উচিত এবং অবশেষে পরিবেশগত সমস্যা পরিবেশগত ইস্যুতে আমরা দুটি প্যারামিটার সম্পর্কে কথা বলতে পারি একটি হল ওডিপি Ozone Depletion Potential অন্যটি জিডাব্লুপি গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল দুটোই এখন বেশ কয়েকটি শব্দ সম্পর্কে কথা বলা হচ্ছে এখানে পরিবেশের তাপমাত্রার মাত্রা বৃদ্ধিতে রেফ্রিজারেন্টগুলি পরিবেশে কীভাবে প্রভাব ফেলতে পারে সে সম্পর্কে বিশ্বব্যাপী উষ্ণায়নের সম্ভাব্য আলোচনা রয়েছে জিডব্লিউপি কীভাবে গণনা করা হয় তার প্রযুক্তিগত বিবরণে আমি যাচ্ছি না তবে একটি তথ্য যা আপনার কাছে থাকতে পারে তা হল কার্বন ডাই অক্সাইডের GWP বা আমার অন্যভাবে লিখতে হবে যে কার্বন ডাই অক্সাইডের জন্য GWP নির্বিচারে 1 এর মান নির্ধারণ করা হয়েছে এবং এর ভিত্তিতে অন্যান্য রেফ্রিজারেন্টগুলি পরিমাপ করা হয়েছে কিছু রেফ্রিজারেন্টের সিও এর তুলনায় জিডাব্লুপির উল্লেখযোগ্য পরিমাণ বেশি থাকে কিছু নির্দিষ্ট রেফ্রিজারেন্টের মধ্যে খুব কম পরিমাণ থাকতে পারে আর 12 এর মতো আর 12 এর গ্লোবাল ওয়ার্মিং সম্ভাবনা যা 8000 এর ক্রমে তাই কার্বন ডাই অক্সাইডের তুলনায় 8000 গুণ বেশি গ্লোবাল ওয়ার্মিং এটি সৃষ্টি করবে অন্যদিকে যদি আমরা গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল এবং এইচএফসি সম্পর্কে কথা বলি যা আধুনিক ফ্রিজ আর 134 এ যা প্রায় 1500 উল্লেখযোগ্যভাবে উচ্চ গ্লোবাল ওয়ার্মিং সম্ভাবনা এখন আমি ওডিপিতে যাই ওডিপি ওজোন হ্রাস সম্ভাবনাকে বোঝায় ওডিপি র জন্য আর 11 আমার লিখতে হবে আর 11 এর জন্য ওজোন হ্রাসের সম্ভাবনাটি নির্বিচারে মান 1 নির্ধারণ করা হয় যা কার্বন ডাই অক্সাইডের জন্য জিডাব্লুপির অনুরূপ এবং এর ভিত্তিতে সবকিছুই মাপা যায় কিছু নির্দিষ্ট রেফ্রিজারেন্ট ওজোন হ্রাসের সম্ভাবনা অনেক বেশি করে দেয় কিছু কিছু রেফ্রিজারেন্টও কম থাকে আপনি যে H134a এর সাথে কথা বলছেন তার মত এইচএফসি এই আর 134 এ এর ওজোন হ্রাস সম্ভাবনা একটি পরম শূন্যের সমান ওজোন স্তরটিতে এর কোনও প্রভাব নেই তবে গ্লোবাল ওয়ার্মিংয়ের একটি উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে ওজোন অপসারণের ধারণাটি হল UV রশ্মির উপস্থিতিতে ওজোন অক্সিজেনে রূপান্তরিত হতে পারে এবং ক্লোরিনের উপস্থিতি দ্বারা এই বিশেষ বিক্রিয়াটি দ্রুততর হয় সুতরাং তাদের আণবিক কাঠামোতে যে ধরণের রেফ্রিজারেন্টগুলি ক্লোরিন রয়েছে যখন রেফ্রিজারেন্টগুলি আশপাশে প্রকাশিত হয় এবং যখন তারা উচ্চতর বায়ুমণ্ডলে পৌঁছতে সক্ষম হয় তখন তারা সাধারণত ক্লোরিনকে পচে ফেলে বা আশেপাশে মুক্ত ক্লোরিন খোলায় এবং সেই ফ্রি ক্লোরিন ওজনকে অক্সিজেনে রূপান্তর করতে ওজোন দিয়ে প্রতিক্রিয়া জানাতে পারে যার ফলে উপরের বায়ুমণ্ডলে ওজোন ঘনত্বের হ্রাস ঘটে এটিই আমরা এই ওজোন হ্রাসের সম্ভাবনা দ্বারা উল্লেখ করি বিভিন্ন ফ্রিজে বিভিন্ন ধরণের ওজোন হ্রাসের সম্ভাবনা থাকে এবং প্রাথমিকভাবে এই বিবেচনার কারণে সিএফসি এবং এইচসিএফসিগুলির যেগুলির অণুতে ক্লোরিন রয়েছে অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন এবং হাইড্রোক্লোরফ্লুওরোকার্বনগুলি পর্যায়ক্রমে হয়েছে বা চলছে হাইড্রোফ্লোরোকার্বন যেখানে তাদের আণবিক কাঠামোতে ক্লোরিন ধারণ করে না তাই তাদের ওজোন হ্রাসের সম্ভাবনা শূন্য হলেও তারা এখনও গ্লোবাল ওয়ার্মিংয়ের উপর উল্লেখযোগ্য পরিমাণে প্রভাব ফেলতে পারে সুতরাং কোনও রেফ্রিজারেন্ট নির্বাচন করার সময় এগুলি বিবেচনা করার জন্য বিভিন্ন প্যারামিটার দরকার পরবর্তী যে বিষয়টি আমাদের বিবেচনা করতে হবে তা হল রেফ্রিজারেন্টগুলির নামকরণ কনভেনশন সেটি হচ্ছে R 11 R 12 R 27 আমি যে বিষয়ে কথা বলছি তবে আজ আমার সময় ফুরিয়েছে আমি এখানেই থামতে চাই পরবর্তী অংশে আমি নামকরণের কনভেনশন সম্পর্কে কথা বলব এবং তারপরে আমি বাষ্প সংক্ষেপণের আরও কয়েকটি দিক এবং পরে বাষ্প শোষণ রেফ্রিজারেশন সিস্টেমের দিকে চলে যাব সুতরাং আজ আমরা আদর্শ মানের স্যাচুরেটেড সিঙ্গল স্টেজ চক্র সম্পর্কে কথা বললাম আমরা দেখেছি কীভাবে বিশ্লেষণ করতে হয় যে ডেটা সম্পূর্ণ সেট এবং সীমিত ডাটাতেও ব্যবহার করা হয় তারপরে আমরা প্রকৃত চক্র সম্পর্কে কথা বললাম এখানে আমাদের চাপ ক্ষতি রেফ্রিজারেন্ট ইত্যাদি থাকতে পারে এবং পরিশেষে আমরা রেফ্রিজারেন্টগুলি বিশেষত বিভিন্ন ধরণের রেফ্রিজারেন্ট এবং রেফ্রিজারেন্টের নির্বাচন সম্পর্কে কথা বলেছি রেফ্রিজারেন্টগুলির নামকরণ কনভেনশন এমন একটি বিষয় যা আমি বলতে চাইছিলাম তবে পরবর্তী ক্লাসে আমি সেই কথা থেকে শুরু করব সুতরাং ততক্ষণ কেবল এই বক্তৃতাটি সংশোধন করুন এবং আপনার যদি কোনও প্রশ্ন থাকে তবে আমাকে আবার লিখুন